NPTEL এর অনলাইন বায়োরিক্টর এর সার্টিফিকেট কোর্সের 4 নম্বর লেকচারে স্বাগত এটি একটি 10 ঘন্টার কোর্স আগের 3 নম্বর লেকচারএ আমরা দেখেছিলাম কিভাবে সমস্যার সমাধান করতে হয় আমরা sterilization kinetics সম্পর্কিত সমস্যার সমাধান করেছিলাম এখানে একটি বিষয় মনে রাখার মত যে কোন ফলাফল পাওয়ার আগেই একবার দেখে নেওয়া ভাল উদাহরণ দিয়ে বলা যায় ধরো তোমরা একটি উত্তর পেয়েছ যেটি হল 7500 ঘন্টা তাহলে আবার একবার হিসেব দেখতে হবে এটি সব সময় ভালো যখন তুমি শেষ করার পর আরেকবার হিসেব গুলি দেখে নেবে 7500 ঘন্টা কোন উত্তর সবসময়ই দেখতে অস্বাভাবিক অভিজ্ঞতা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো বায়ো রিঅ্যাক্টরের ক্ষেত্রে 7500 ঘণ্টা সবসময়ই একটি অবাস্তব ফলাফল আবার একই সময়ে যদি তোমরা কোন ফলাফল পাও ধরো 10 3 সেকেন্ড এটি একটি অতিরিক্ত ছোট ফলাফল দুটি ক্ষেত্রেই আমার মনে হয় অংক সমাধানের হিসেব আরেকবার দেখে নেব এই রকম আরেকটি ব্যাপার দেখে নেব ধরে নাও একটি পাইপের অংকের উত্তর পেলে 50 মিটার এখন তোমরা বুঝতেই পারছ কোন পাইপের ব্যাস 50 মিটার কল্পনাই করা যায় না এ কারণে তোমাদের মাথায় সব সময় উত্তর করবার সময় একটি ছবি ভেসে উঠবে আশা করি সব সময় এটি করবে আমরা পরে সমস্যা সমাধানের সময় এই বিষয়টি আরও গুরুত্ব দেব আমরা এবার মডিউল 2 এর কোষের ভর বায়ো প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা এগিয়ে নিয়ে যাব কোষের ভর ও বায়ো প্রোডাক্ট বায়ো প্রসেস প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ এগুলি কোষ হতে পারে বা কোষ থেকে তৈরি অনুও হতে পারে আমরা এরকমই একটি উদাহরণ দেখে নেব কোন কোন ক্ষেত্রে কোষই হলো প্রোডাক্ট এটি শুরুতে শুনতে অস্বাভাবিক লাগলেও এটি ধরে নেব আমি নিশ্চিত তোমরা কৃত্রিম অঙ্গ সম্বন্ধে শুনেছো যেমন ধরো কৃত্তিম ত্বক আমার মনে হয় এটি হলো প্রথম তৈরি করা অঙ্গ যা দেহের বাইরে তৈরি করে রোগীর পুড়ে যাওয়া জায়গায় লাগিয়ে দিলে দ্রুত সেরে ওঠে বর্তমান দিনে কৃত্রিমভাবে অনেক অঙ্গ বায়োরিক্টরএ তৈরি হচ্ছে এক্ষেত্রে বায়োরিক্টর গুলি দেখতে একটু আলাদা রকমের হয় কোষগুলি scaffold এর মতো বৃদ্ধি পায় যাদের দেখতে দেহের অঙ্গের মত হয় এবং তারপর তাদেরকে কার্যক্ষেত্রে লাগানো হয়ে থাকে এখন তোমার কাছে একটি কার্যকরী অঙ্গ রয়েছে যেটিকে ট্রান্সপ্লান্ট করা যাবে সেই জায়গায় যেখানে সাধারন অঙ্গটির ক্ষতি হয়েছে যকৃৎ কিডনি ইত্যাদি অঙ্গ এই ভাবে তৈরি করা যায় আমরা ত্বক নিয়ে কথা বলছি কারণ এটি খুবই আলোচিত এছাড়াও আমরা স্টেম সেলের বৃদ্ধি ঘটাতে পারি এসব ক্ষেত্রে কোষগুলি বায়োরিক্টরএ তৈরি হওয়া প্রধান বস্তু এবং এক্ষেত্রে এটি নিশ্চিত করা হয় যে কোষের ঘনত্ব প্রয়োজন অনুযায়ী তৈরি করা যেতে পারে তারা যখন বায়োরিক্টরএ বৃদ্ধি পাবে যেন সঠিকভাবে কাজ করে আমার মনে হয় এখানে দেওয়া ভিডিওটি তোমাদের বুঝতে সাহায্য করবে এখানে ফাইলে কিছু ওয়েবসাইটের ঠিকানা ভিডিও পেপারের কথা লেখা আছে আমি বা IIT Madras এর পক্ষ থেকে কোনরকম বাণিজ্যিক ব্র্যান্ডকে অনুমোদন করছি না যেগুলো নিচে দেওয়া আছে সোর্স গুলি pedagogic ভ্যালু হিসেবে দেওয়া আছে যেটি 12 নম্বরে রয়েছে সেটি বায়োরিক্টর ও টিস্যু ইঞ্জিনিয়ারিং নিয়ে এই লিংক ক্লিক করলে তোমরা এর সম্বন্ধে তথ্য পাবে এটা তোমদের একটি ধারনা দেবে যে বায়োরিক্টর থেকে কিভাবে অঙ্গ তৈরি হয় তোমরা স্পিরুলিনা সম্বন্ধে শুনে থাকবে এটি এক ধরনের শৈবাল যেটিকে বৃদ্ধি ঘটিয়ে প্রসেস করে প্যাকেট বদ্ধ করে পুষ্টিকারক বস্তু হিসেবে বিক্রি করা হয় অনেক মানুষ এটা খেয়ে থাকেন এটিকে বৃদ্ধি ঘটানো হয় এগুলিকে পুকুরেও বৃদ্ধি ঘটানো সম্ভব এক্ষেত্রে পুকুরটি একটি বায়োরিক্টর এবং এখানে স্পিরুলিনা কোষ হলো আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট এইরকম আরও একটি বস্তু রয়েছে যাকে বলে এককোষী প্রোটিন বা Single cell protein এই Single cell protein 1970 থেকে 80 এর মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল তাদেরকে গো খাদ্য হিসেবে ব্যবহার করা হতো এগুলি ইষ্ট ছাড়া আর কিছুই নয় যাদেরকে বায়োরিক্টর এর মধ্যে বৃদ্ধি ঘটিয়ে প্রসেস করে গোখাদ্য হিসেবে ব্যবহার করা হতো স্পিরুলিনা ও এককোষী প্রোটিন কোষগুলি হলো উপজাত বস্তু বা প্রোডাক্ট যদিও আমরা ভূমিকাতে দেখেছি এখানে আরো অন্যান্য বস্তু তৈরি হতে পারে আমরা দেখেছি ইনসুলিন মনোক্লোনাল এন্টিবডি ইথানল জৈব তেল এবং আরো অন্যান্য বস্তু এগুলি কোষ থেকে তৈরি পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এখানে দুধরনের প্রোডাক্ট রয়েছে যেখানে কোষগুলি সরাসরি ব্যবহৃত হয় ও কোন ক্ষেত্রে কোষ থেকে তৈরি বস্তুকে উপজাত বস্তু হিসেবে ব্যবহার করা হয় প্রথমের দিকে লেকচার গুলিতে আমরা দেখেছি পরিবর্তিত সিস্টেমের ক্ষেত্রে আমাদের হারের ব্যবহার করতে হয় আমরা বলেছিলাম যে হার হল কেন্দ্রীয় বিচার্য বিষয় যার ওপর আমরা সিদ্ধান্ত নেব আমরা এখানে পরিমাণ ধরবো না যখন আমরা পরিবর্তনশীল সিস্টেম নিয়ে কাজ করব তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে এই কারণে আমরা হারকে ধরে হিসেব করবো এবং গাণিতিক মডেলগুলি হার দিয়ে নির্ধারিত হবে সমস্ত আলোচনা হার নিয়েই হবে তোমাদের এটা মনে করতে হবে যদিও এটা করতে কিছু সময় লাগবে এর মধ্যে কিছু ধারনা তোমরা স্কুল থেকে পেয়েছো যা তোমাদের ব্যাচ সিস্টেম সম্বন্ধে ছিল কিন্তু অন্যান্য গুলো যেমন কন্টিনিউয়াস সিস্টেম ছিল না তোমাদের এটি মন দিয়ে বুঝতে হবে আমি বলতে থাকবো যতক্ষণ না তোমরা এটা ভালো ভাবে বুঝতে পারছ একদিকে রয়েছে কোষের বিভাজিত হওয়া এবং অন্যদিকে রয়েছে প্রোডাক্ট তৈরি এক্ষেত্রে হারের নির্ধারণ করা খুবই প্রয়োজন কোষের বিভাজন কি একটি কোষ দুটি কোষে এবং দুটি কোষ চারটি কোষে রূপান্তরিত হওয়া এভাবে কালচার বৃদ্ধি পায় এই কারণে কোষ বিভাজিত হওয়ার সাথে সাথে কালচারের বৃদ্ধি হতে থাকে কোষ সম্বন্ধে তোমরা সাধারণ বিজ্ঞান ক্লাসে জেনেছ কোষগুলি যে পদ্ধতির মাধ্যমে বিভাজন করে কাকে বলে কোষ চক্র কিছু সময় তারা বৃদ্ধি পায় কিন্তু সেটি সব সময় নয় এখানে আমরা কোষের সংখ্যা বৃদ্ধির কথা বলছি এটা মনে রাখতে হবে কোষচক্রের সময় প্রত্যেক কোষের আয়তন পরিবর্তিত হয় এই কারণে কোষের বৃদ্ধি এভাবে ধরা হবে না কালচারের বৃদ্ধির ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি ধরব আমরা যদি একটি কোষ ধরি এবং সাধারন অঙ্কের হিসাব দেখি তাহলে দেখব যে কোষের বৃদ্ধির হার যা দেওয়া আছে 𝑟𝑥 যা কোষের ঘনত্ব x এর সঙ্গে সমানুপাতিক এবং এটি প্রথম অর্ডার এর মডেল 𝜇 গুনিতক 𝑥 𝑟𝑥 𝜇 𝑥 এখানে লক্ষণীয় যে 𝜇 কনস্ট্যান্ট হতে পারে বা নাও পারে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যা তোমাদের বুঝতে হবে কিছু জীবাণু থাকে যাদের মোল্ড বলে উদাহরণসহ বলা যায় Aspergillus niger এটি হলো সাধারন মোল্ড যা রুটির উপর জন্মায় এই ধরনের জীবেরা হাইফার মাধ্যমে বৃদ্ধি পায় এবং বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের ভর বৃদ্ধি পায় এই কারণেই এদের মোল্ড বলে ভরের দিক থেকে বড় হলেও এরা সংখ্যায় একই থাকে এসব ক্ষেত্রে x যদি কোষের ঘনত্ব হয় তবে তা দেখানো সম্ভব নয় এটি মনে রাখতে হবে আমরা এই মডেলটি কে প্রয়োজন মতো ব্যবহার করব এই লেকচারে আমি তোমাদের কিছু কনসেপ্ট দেব এবং এটির ব্যবহার কিছু পরে বলব এখন আমরা এই কনসেপ্টে গুরুত্ব দেব এটি কেবল মাত্র কোষ বৃদ্ধির জন্য কোন মডেল মাত্র নয় এছাড়াও আরো অনেক মডেল রয়েছে আমরা এরকম কিছু মডেল দেখে নেব এটি যেহেতু একটা শুরুর দিকের কোর্স তাই আমরা এখানে কিছু উদাহরণ দেখব অন্যভাবে বলতে গেলে আমার মনে হয় এখানে একটি উদাহরণ দিলে ভালো হয় এটিকে লজিস্টিক সমীকরণ বলা হয় এটি কিছু অবস্থায় বুঝতে সাহায্য করবে এখানে 𝑟𝑥 দেওয়া আছে 𝑟𝑥 এখানে k ও বিটা হল মডেলের প্যারামিটার যা সিস্টেম অনুযায়ী পরিবর্তিত হয় এখানে ঘনত্বের সঙ্গে পরিবর্তিত হয় যেখানে x০ সমান প্রাথমিক কোষের ঘনত্ত 𝑥 𝑥0 𝑎𝑡 𝑡 0 একে বলে Logistic সমীকরণ যেটি নির্দিষ্ট কিছু অবস্থায় বৈধ আরও উচ্চতর কোর্স এর ক্ষেত্রে গঠনগত মডেল ব্যবহার করা যায় যেখানে অবশ্যই কোষের মধ্যে কম্পার্টমেন্ট বিভাজন জানতে হবে তোমরা জানো কোষের মধ্যে বিভিন্ন কম্পার্টমেন্ট রয়েছে যেমন নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া এবং আরো অন্যান্য কিছু বস্তু রয়েছে এরকম কিছু প্রকোষ্ঠ গঠনমূলক মডেল সাইবারনেটিক মডেল এবং অন্যান্য মডেল রয়েছে এটি প্রথম দিকের ভূমিকা মূলক কোর্স বলে বিস্তারিত আলোচনা করব না কিন্তু তোমাদের এই বিষয়গুলি জানতে হবে যাতে তোমরা ভবিষ্যতে এগুলি দেখে চিনতে পারো কিছু মডেল রয়েছে যেগুলি কালচার এর মধ্যে কোষের বয়সের পার্থক্য কে ধরে নিয়ে তৈরি করা হয়ওপরের মডেলটিতে r x সমান mu x বা r x সমান k x k x into 1 মাইনাস 𝛽 x the logistic equation 𝑟𝑥 এখানে সমস্ত কোষগুলিকে একই বয়সের ধরে নেয়া হয় যদিও এটি সত্যি বলে ধরা হবে তার কোনো কারণ নেই এখানে কোষগুলির বয়স বিভিন্ন হতে পারে এবং তাদের segregated মডেল ধরে নেয়া হবে এক্ষেত্রে সাবস্ট্রেট বা বিক্রিয়ক যা তোমরা জানো আমরা আরেকটু বিস্তারিত ভাবে জানবো আমরা যখন বায়ো রিএক্টারে কোষ বিভাজিত হয় ও বায়ো প্রোডাক্ট তৈরি করে যা কোষের মধ্যে শারীরবৃত্তীয় ক্রিয়া কলাপের জন্য তৈরি হয় যার কারণ জিনগত পদ্ধতি এই পদ্ধতি গুলি হল ট্রানস্ক্রিপশন ও ট্রানসলেশন এছাড়া তোমরা জানো যে জিন হল ডিএনএর অংশ যা ট্রান্সক্রাইব ও ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি করে এই প্রোটিন হতে পারে আমাদের প্রয়োজনীয় বস্তু যা কোষের শারীরবৃত্তিও কার্জকলাপে বায়ো রিএক্টারে তৈরি হয় আমরা ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে বুঝে নেব এখানে কোষ তার খাদ্য হিসেবে গ্লুকোজ তৈরি করে একটি সাবস্ট্রেট এর একটি ভাল উদাহরন হল গ্লুকোজ C6H12O6 আমরা গ্লুকোজ নিয়ে কেন ভাবছি তার কারণ গ্লুকোজ হল গুরুত্বপূর্ণ metabolic pathway এর শুরুর পয়েন্ট যাকে গ্লাইকোলাইসিস বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শক্তি উৎপাদনের দিক থেকে কোষকে শক্তি প্রদান করে সাধারণ গ্লুকোজ কোষের বাইরে এক্সট্রা সেলুলার স্পেস থেকে গ্লুকোজ ট্রান্সপোর্টার এর মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করে এবং উৎসেচকের দ্বারা পরিবর্তিত হয়ে গ্লুকোজ 6 ফসফেটএ রূপান্তরিত হয় এবংঅন্য একটি উৎসেচকের দ্বারা ফ্রুকটোজ 6 ফসফেটএ রূপান্তরিত হয় যতক্ষণ না বিক্রিয়াটিতে পাইরুভেট তৈরি হচ্ছে যা আরেকটি পদ্ধতির শাখা বিন্দু ততক্ষণ বিক্রিয়াটি চলতে থাকে গ্লাইকোলাইসিস এর মাধ্যমেই গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয় যেহেতু এটি কোষের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ার ধাপ সে কারণে গ্লুকোজকে একটি আদর্শ সাবস্ট্রেট ধরা হয় এছাড়াও আরও অনেক সাবস্ট্রেট রয়েছে যাদেরকে অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়া কলাপ এর জন্য প্রয়োজন হয় গ্লুকোজ শুধুমাত্র একটি সাবস্ট্রেট নয় অন্যান্য অনেক সাবস্ট্রেট মিশ্রিত অবস্থায় থাকে তবে কোষ গ্লুকোজকে গ্রহণ করে অন্যদিকে ইন্ডাস্ট্রির দিক দিয়ে ভাবতে গেলে গ্লুকোজ খুবই দামী একটি রাসায়নিক বস্তু এক্ষেত্রে তুমি যদি একটি দামী কাঁচামাল নিয়ে কাজ শুরু করো তাহলে প্রোডাক্ট এর দাম অনেক বেশি হয়ে যাবে গ্লুকোজ এর বিকল্প হিসেবে যদি অন্য কোন পদার্থ পাওয়া যায় তা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো হবে যার ফলে বায়ো প্রসেস পদ্ধতির খরচ কমবে এক্ষেত্রে গ্লুকোজের এরকম একটি বিকল্প এবং তার উদাহরণ হল সেলুলোজ যা আমাদের আশেপাশে কাঠ জাতীয় বস্তু রয়েছে তাতে সেলুলোজ ও লিগনো সেলুলোজ পদার্থ রয়েছে পদার্থ গুলিকে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাতে তারা গ্লুকোজের মতো কাজ করতে পারে সেলুলোজ ও লিগনো সেলুলোজ পদার্থ গুলি উদ্ভিদ এবং কাঠ জাতীয় পদার্থের গ্লুকোজ এর বিকল্প হিসেবে থাকে তোমরা ধরতে পারো সালোকসংশ্লেষ এর ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের কার্বন এর উৎস হিসেবে কাজ করে এই মুহূর্তে বিশ্ব উষ্ণায়নের জন্য কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব 03 থেকে 04 পারসেন্ট রয়েছে স্টার্চ বা সেলুলোজ গ্লুকোজের পলিমার উদাহরণ দিয়ে বলা যেতে পারে একটি গ্লুকোজে একটি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন ও 6 কার্বন রয়েছে যার সংকেত C6H12O6 সুতরাং এটি একটি পাইরানোজ এবং এরা এভাবে যুক্ত আছে এবং গ্লুকোজ অনুগুলির যুক্ত হয়ে এমাইলোজ তৈরি করে সুতরাং বন্ধন গুলি ভাঙলে আমরা স্টার্চ থেকে গ্লুকোজ পেতে পারি যার খরচ অনেকটাই কম এবং এ কারণেই কোষের গ্লুকোজ এর উৎস হিসেবে ধরা যেতে পারে সেলুলোজ এর ক্ষেত্রে শাখাগুলি এবং বন্ধন প্রকৃতি এমাইলোজ ও এমাইলোপেকটিন থেকে কিছুটা আলাদা এগুলি সবই স্টার্চের পলিমার কেউ যদি এটা বার করতে পারে যে এই বন্ধন গুলিকে কিভাবে ভাঙ্গা হবে তখন মনোমার তৈরি করা সম্ভব এবং সেগুলি কোষের মধ্যে প্রবেশ করে প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করতে পারবে সাধারণভাবে বলতে গেলে মিডিয়াম যা আমরা আগেই আলোচনা করেছি তা হল যে সমস্ত বস্তুর উপর কোষ বৃদ্ধি পায় এগুলোকে সমস্ত রকম পুষ্টি দিয়ে কোষের বৃদ্ধিতে সাহায্য করে এবং কালচার তৈরীর জন্য কোষ বিভাজনের জন্য ও বৃদ্ধির জন্য সহায়তা করে কোন মিডিয়াম জটিল বা নির্দিষ্ট হতে পারে নির্দিষ্ট মানে বলা হয় সবকিছুই রয়েছে এবং কমপ্লেক্স মানে মিডিয়ামে কি রয়েছে তা নেই সাধারণভাবে একটি মিডিয়াতে কার্বন এর উৎস সাধারণ থাকে গ্লুকোজ আমরা আগেই বলেছি যে উদ্ভিদের ক্ষেত্রে বাতাসের কার্বন ডাইঅক্সাইড তাদের কার্বনের উৎস এবং শক্তির উৎস এক্ষেত্রে কার্বন এর উৎস আলাদা হতে পারে তোমরা জানো গ্লুকোজ একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে যা কিনা গ্লাইকোলাইসিস এবং অন্য আরেকটি পদ্ধতি যা হলো TCA চক্র যার মাধ্যমে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হলে ATP তৈরি হয় এ ক্ষেত্রে গ্লুকোজ শক্তির উৎস বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য থাকতে পারে যারা শক্তি তৈরি করে এবং বিভিন্ন কার্বন উৎস থেকে তৈরি হয় অনেক ক্ষেত্রে Glutamine যা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে শক্তির উৎস হতে পারে এবং নাইট্রোজেনের উৎস কারণ কোষের নাইট্রোজেন কার্বন অক্সিজেন হাইড্রোজেন ফসফরাস সবকিছুই প্রয়োজন হয় মাধ্যমের মধ্যে লবণ এবং ক্ষুদ্র অনু যেমন ভিটামিন মিনারেল অন্যান্য বস্তু থাকতে পারে এগুলি হল মিডিয়ামের মধ্যে সাধারণভাবে থাকা সামগ্রী আমরা যদি গ্লুকোজ কে সাবস্ট্রেট হিসেবে দেখি তাহলে দেখতে পাব গ্লুকোজও অন্যান্য পদার্থের থেকে তৈরি হতে পারে আমরা এখন দেখব আরেকটি জিনিস যাকে বলে লিমিটিং সাবস্ট্রেট আমরা যদি তিন নম্বর বা তিন বা চার নম্বর কনসেপ্টের দিকে দেখি আমরা এখন সেগুলো ব্যবহার করব না কিন্তু আমরা এগুলো বোঝার চেষ্টা করব এবং পরে ব্যবহার করব যদি আমরা লিমিটিং সাবজেক্টের কথা বলি এটা এক ধরনের কনসেপ্ট লিমিটিং সাবস্ট্রেট হলো লিমিটিং রিয়াক্টান্ট এর মতই কনসেপ্ট তোমরা জানো রাসায়নিক বিক্রিয়ায় ক্ষেত্রে লিমিটিং রিয়্যাকট্যান্ট কি এই ধরনের ঘনত্ত যা কোন একটি বিক্রিয়াকে একটি লেভেলের পর লিমিট করে দেয় এক্ষেত্রে প্রথমেই কিছু বস্তু ব্যাবহার হয় তারপরে অন্য গুলি আমরা এখানে বলব একটি বিশেষ ঘনত্ব যেটা কোন বিক্রিয়ার হার কে লিমিট করে দেয় আমরা একটি উদাহরণ দিলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারব আমরা একটা নিচের সমীকরনে দেখে নেব 2A 3B → P অন্য ভাবে বলতে গেলে 2মোল A ও 3 মোল B যুক্ত হয়ে 1 মোল P তৈরি হয় এখানে ইনপুট সিস্টেম রিএক্টারে কন্টিনিউয়াস পধ্যতি যেখানে 10 মোলার A ও 10 মোলার B যুক্ত হয় মোলার হল মোল পার লিটার এখানে B দ্বারা বিক্রিয়াটি লিমিট হয়েছে কারন 10 মোলার A ও 32 ×10 মোলার ঘনত্তের B দ্বারা সম্পুর্ন ভাবে ব্যাবহুত হয় শেষে কেবল 10 মোলার B থাকবে এখানে B বিক্রিয়াটিকে লিমিট করবে এবংA পড়ে থাকবে এই কারণে B হল লিমিটিং ফ্যাক্টর যে সাবস্টেট বিক্রিয়াকে লিমিট করে তাকে লিমিটিং সাবস্টেট বলে এখানে সাবস্টেট হিসেবে কার্বন নাইট্রোজেন শক্তি লাগতে পারে যে সাবস্টেট বিক্রিয়াকে লিমিট করতে চলেছে তাই হল লিমিটিং সাবস্টেট এখানে যে সাবস্টেট লিমিট করে যেমন এখানে S ও ভেরিএসান এ বৃদ্ধির হার 𝜇 এবং তোমরা জান যে r x সমান 𝑥 𝑟𝑥 𝜇 𝑥 আমরা ধরে নিচ্ছি একই আছে ও যেটি বৃদ্ধিকে বিক্রিয়কের ঘনত্বের সঙ্গে এই গ্রাফে দেখাবে এটি একটি রেক্টাঙ্গুলার হাইপারবোলা এটা প্রথমে বাড়তে থাকে এবং পরে সম্পৃক্ত হয়ে যায় এখানে মানটি হলো 𝜇 m যা সর্বোচ্চ বৃদ্ধির হার এখানে এটিকে ম্যাথমেটিক্যাল ভাবে প্রকাশ করা যেতে পারে এটি একটি রেক্টাঙ্গুলার হাইপারবোলা আমরা এখানে রেক্টাঙ্গুলার হাইপারবোলা সমীকরণ নিয়ে আমরা কথা বলছি এটি একটি সবার জানা Monod মডেল যেটা কিনা বিক্রিয়কের ঘনত্ব সম্বন্ধে এবং কোষের বৃদ্ধির হার সম্বন্ধে আমাদের জানাবে এবং এটা যদি এখানে ঘটে এবং যথেষ্ট সাবস্ট্রেট থাকে এই অবস্থায় যখন আমরা ধ্রুবক থাকে সাধারণভাবে এটিকে ধ্রুবক হওয়ার প্রয়োজন নেই যদি তোমার কাছে অতিরিক্ত সাবস্ট্রেট থেকে থাকে এখন আমরা দেখব যখন K s সমান S হয় এখানে monod অনুজাই S কে K s দিয়ে ভাগ করলে কি হয় দেখব যখন S সমান K s তখন তোমাদের কাছে যে বিক্রিয়ক ঘনত্ব রয়েছে K s তখন K s বিক্রিয়ক হবে এখানে 𝜇𝑚 বাই 2 বা half maximal নির্দিস্ট হার K s হল বিক্রিয়কের ঘনত্ব এছাড়া অন্যান্য ধরনের বিক্রিয়ক রয়েছে যেগুলো বিভিন্ন ভাবে প্রকাশ করা হয় আমরা কিছু দেখে নেব অন্য একটি মডেল এ আমরা সাবস্ট্রেট ঘনত্ব কিভাবে প্রোডাক্ট তৈরীর উপর প্রভাব বিস্তার করবে এ ক্ষেত্রে প্রোডাক্ট অনেক সময় নির্দিষ্ট বিক্রিয়ার হার কে প্রভাবিত করে উদাহরণ সহযোগে বলা যায় যে একটি বিশেষ ঘনত্ব যেমন ইথানল এর ঘনত্ব 18 ভাগের বেশি হলে তা কোষের বৃদ্ধিকে প্রভাবিত করবে এ বিষয়ে আমরা কিছু মডেল হিসেবে দেখে নেব যার কিছু একেই বলে Moser মডেল যেখানে 𝜇𝑚 K s ও n মডেলের শর্ত হিসেবে আছে এটি একটি অন্য মডেল এই মডেলটি খুবই জনপ্রিয় জখন দুটো সাবস্ট্রেট কোন বিক্রিয়া সীমা একসঙ্গে নির্ধারণ করে কিছু সাবস্ট্রেট এটি করে বা কেউ করে না জেটি মডেল হিসেবে কাজ করে এই সমীকরণটি কে Andrews ও Noac বলেছেন

আমরা সম্ভবত আরো কিছু মডেল নিয়ে কাজ করব যেমন Jerusalimsky ও Neronova মডেল যা প্রোডাক্ট তৈরি হওয়াকে বাধা দেওয়া ব্যাখ্যা করে আমরা এবার একটি মডেলে আসবো যেখানে একটি নির্দিষ্ট বৃদ্ধির হার ঘটবে এবং নির্দিষ্ট হারে বৃদ্ধি করবে এখন আমরা দেখে নেব কোন কোষ থেকে প্রোডাক্ট তৈরি করবে একই সাধারণ মডেল যা ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং প্রোডাক্ট তাদেরকে বলা হয় ধরা হয় সমস্ত মডেলের হার হিসেবে দেখানো হয় এইভাবে কাজ করবে এখানে প্রোডাক্ট তৈরি বৃদ্ধির উপর নির্ভরশীল ধাপ হিসেবে কাজ করে একে Luedeking Piret মডেল বলে 𝑟𝑝 𝛼 𝑟𝑥 𝛽 𝑥 কোষের বৃদ্ধি ও বিকাশের উপর নির্ভর করে এখানে বৃদ্ধির উপর প্রোডাক্ট তৈরি প্রবৃদ্ধি স্বাধীনতা নির্ভরশীল অনেক সময় প্রোডাক্টগুলো গৌণপদার্থ হতে পারে সাধারণভাবে আলাদাভাবে থাকে কিন্তু rp সমান আলফা গুণ এখানে প্রোডাক্ট তৈরি হয় বৃদ্ধির উপর কোষের ঘনত্ব নির্ভরশীল কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে এছাড়া অন্যান্য মডেল আছে আমরা এই কোর্সে অন্য মডেল গুলো দেখবো এবং মনে রাখব আমরা পরের ধারণা থেকে দেখব এবং এটি খুবই সাধারণ ধারণা আমরা এইরকম অনেক উদাহরণ পাবো উৎপাদিত বস্তু বিক্রিয়ক যার উপর মান সর্বদা সমান থাকে এর পরিমাপ কত পরিমান সাবস্ট্রেট ব্যবহার হয়েছে Y of x slash s যা সাবস্ট্রেট এর উপর নির্ভর কোষের দ্বারা প্রস্তুত পদার্থের হিসেবে ধরব যা সাবস্ট্রেট শোষণ করবে

একইভাবে প্রোডাক্টের প্রস্তুতির উপর নির্ভরশিল প্রোডাক্ট তৈরি হবে আরো একটি ব্যাপার রয়েছে যেখানে কোষ থেকে পদার্থ তৈরি কত পরিমান নষ্ট হয়েছে ভাজিতক কত পরিমাণ পরিমাণ প্রোডাক্ট তৈরি হবে আর একটি রয়েছে যা কোষ তৈরি ভাজিতক কত প্রোডাক্ট তৈরি হএছে অনেক ক্ষেত্রে দুটি একসঙ্গে তৈরি হয় যে পরিমাণ শোষণ করে নেয়া হয়েছে ও yield coefficient বার করা যায় এই পদ্ধতিটি করার সুবিধে এই যে এভাবে ধরা যেতে পারে এবং কিছু অংশে আমাদের প্রয়োজনীয় ভাগ রয়েছে এ ক্ষেত্রে এটি খুবই প্রয়োজন এবং ভালো উদাহরণ হিসেবে ধরা হবে আমরা দেখে নেব এটি কিভাবে হবে এটি প্রয়োজন তাকে বলা হবে yield coefficient যে হার হিসাব করা হবে তাই হলো এর সঙ্গে সম্পর্কযুক্ত উদাহরণ দিয়ে বলা যাবে যদি সাবস্ট্রেট ব্যবহারের হার যা প্রয়োজন জানা না থাকে তবে ব্যবহারের হার প্রয়োজন জানা নেই কারণ বৃদ্ধির হারকে ব্যবহারের হার ধ্রুবক সাবস্ট্রেট ব্যবহারের হার 𝑟𝑆 হল কোষের তৈরীর পরিমাণ বা yield coefficient কত পরিমান সাবস্ট্রেট ব্যবহূত হচ্ছে তার ওপর নির্ভর করে আমরা যদি সমিকরনের দিকে তাকাই তাহলে দেখতে পাব 1 বাই Y x r x এটি হলো সাবস্ট্রেট ব্যবহারের এবং কোষ তৈরীর হার এটি আমাদের প্রথম মডেল এদিকে লেখা হবে r x সমান 𝜇 x সুতরাং r s সমান সুতরাং আমরা এই ধরণের ব্যবস্থাকে হিসাব করব এবং কিছু প্রয়োজনীয় শর্ত কে পরের মডেলে ব্যাখ্যা করব এখনকার জন্য এটাই থাকল আমরা আরো কিছু ব্যাপার বলব আমরা আরেকটি কনসেপ্টের কথা বলে এই মডেলটি শেষ করবো এই কনসেপ্টে কিভাবে ধরে রাখা হবে ধরে নাও এখানে সাবস্ট্রেট হলো গ্লুকোজ এবং কোষ বিভাজিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং কালচারের বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে এটি প্রয়োজন হয় অনেক বিক্রিয়া রয়েছে যেটি গ্লুকোজ থাকলে সম্পন্ন হয় এক্ষেত্রে অনেক জিন কাজ করে যারা প্রোটিন তৈরি করে ATP তৈরি হয় ব্যবহার হয় এই ধরনের আরো অনেক ঘটনা ঘটে থাকে এই ধরনের পদ্ধতি জাতীয় ক্রিয়া কলাপ ট্রান্সপোর্ট জেনেটিক ট্রান্সফরমেশন এবং জেনেটিক পদ্ধতির মাধ্যমে কোষের ধারণ করে থাকে এক্ষেত্রে সাবস্ট্রেট কোষকে বেঁচে থাকতে সাহায্য করে এবং বিভাজনে সাহায্য করে আমাদের এটি মনে রাখতে হবে এবং ধরতে হবে যে যখন সাবস্ট্রেট এর ঘনত্ব কমে যায় কোষের বৃদ্ধি ঘটে না এবং এই কারনেই কোষে ধরে রাখার জন্য এটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানেও সাবস্ট্রেট এর ব্যবহার ঘটবে কিন্তু কোষের বৃদ্ধি ঘটবে না এক্ষেত্রে কেবলমাত্র ধরে রাখার জন্য এটা প্রয়োজন যা কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করবে এটিকে প্রকাশ করার একটি পদ্ধতি রয়েছে এবং হার হিসেবে দেখানো হয় এখানে কোষের বৃদ্ধির হার সমান নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে এবং নির্দিষ্ট বৃদ্ধির হার হল সত্যিকারের নির্দিষ্ট বৃদ্ধি যখন সমস্ত সাবস্ট্রেট কোষের বিভাজন যা ঘনত্ত x কাজে লেগে যায় এবং পার্থক্য যেখানেই কোষের অভ্যন্তরে কার্যকলাপ ধ্রুবক যা কিনা নির্দিষ্ট বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করে এটিকে বলে কার্যকলাপ ধ্রুবক 𝜇𝐴 সমান 𝜇𝑇 বিজুক্ত ke 𝑟𝑥 𝜇𝐴 𝑥 𝑥 এবং এটিকে ব্যবহার করে সাবস্ট্রেট এর ব্যবহারের হার 1 বাই Y xs এবং এখানে প্রাপ্ত সময় নির্দিষ্ট বৃদ্ধিতে কোষের ঘনত্ব যুক্ত নির্দিষ্ট সময়ের হার

আমার মনে হয় এটি একটি ভালো জায়গা এই লেকচারটি শেষ করার আমরা অনেকগুলো কনসেপ্ট জেনে নিয়েছি এবং খুব সংক্ষেপে দেখেছি যে কোষ কিভাবে প্রোডাক্ট তৈরি করে এবং তৈরি হয় আমরা দেখেছি কিভাবে কোষের বৃদ্ধির হার এবং বিভাজন হার প্রোডাক্ট তৈরি করে আমরা প্রাথমিকভাবে দেখেছি সেটিকে কিভাবে পরিবেশিত করা হয় ব্রিধির হার r x সমান 𝜇 x 𝑟𝑥 𝜇 𝑥 আমরা জানতে পারিনা কিভাবে সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেটি পরিবর্তিত হয় অন্যান্য মডেল আমরা Logistic সমিকরন আলোচনা করতে পারি এখানে একটি কোষ এবং প্রোডাক্টে তৈরি করে আমরা একটি সাধারণ উদাহরণ হিসেবে দেখেছি গ্লুকোজের পরিপূরক হিসেবে দেখেছি ইন্ডাস্ট্রিতে স্টার্চ ব্যবহারকে দেখেছি সেলুলোজ কে দেখেছি সেলুলোজ ইত্যাদি ব্যবহার করা সম্ভব আমরা দেখেছি মিডিয়ামের মধ্যে কার্বনের উৎস রয়েছে এবং শক্তির উৎস রয়েছে এছাড়াও নাইট্রোজেন এবং ক্ষুদ্র অনু রয়েছে যারা বিক্রিয়ার হার কে প্রভাবিত করতে পারে এগুলো যদি হার প্রভাবিত করে তাহলে এগুলোর ঘনত্ব বিভিন্নভাবে বিক্রিয়ার হার কে প্রভাবিত করবে এইটাকে মডেল এর মাধ্যমে দেখানো হয়েছে যেখানে ঘনত্ব বৃদ্ধির হার এরপর আমরা দেখেছি অন্যান্য মডেল ঘনত্বের সম্পর্ক যুক্ত যখন দুটো সাবস্ট্রেট উপস্থিত থাকে তখন কিভাবে তার প্রভাব বিস্তার করে এছাড়াও দেখেছি অতিরিক্ত সাবস্ট্রেট থাকলে তাও প্রভাব প্রোডাক্ট তৈরিতে বিস্তার করে এরপর আমরা দেখেছি Monod একটি খুবই জনপ্রিয় মডেল যেখানে আমরা দেখেছি K s প্রোডাক্ট তৈরীর হার সমান বৃদ্ধির উপর নির্ভরশীল এরপর আমরা দেখেছি অন্যান্য মডেল ঘনত্বের সম্পর্ক যুক্ত যখন দুটো সাবস্ট্রেট উপস্থিত থাকে তখন কিভাবে তার প্রভাব বিস্তার করে এছাড়াও দেখেছি অতিরিক্ত সাবস্ট্রেট থাকলে তাও প্রভাব বিস্তার করে প্রোডাক্ট তৈরিতে এরপর আমরা দেখেছি একটি খুবই জনপ্রিয় Luedeking Piret মডেল যেখানে আমরা দেখেছি প্রোডাক্ট তৈরীর হার সমান বৃদ্ধির উপর নির্ভরশীল যেখানে 𝑟𝑝 সমান আলফা গুনিতক 𝑟𝑥 যুক্ত বিটা গুনিতক 𝑥 𝑟𝑝 𝛼 𝑟𝑥 𝛽 𝑥 অন্যান্য আরো অনেক মডেল উপলব্ধ আছে আমরা এবং অন্যান্য Yield coefficients দেখেছি আমরা দেখেছি একটি নির্দিষ্ট অনুপাতে কিভাবে তৈরি হয় নির্দিষ্ট হারে এটি একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা এই কনসেপ্টে বুঝে নেব যেখানে সাবস্ট্রেট ঘনত্ব কোষের মেটাবোলিজম এর উপর প্রভাব বিস্তার করে এবং চলাচল জেনেটিক পদ্ধতি আর কোষের বিভাজন এজন্য এখানে সাবস্ট্রেট ঘনত্ব খুবই কম হলে অনেক সময় কোষের বৃদ্ধি বোঝা যায় না এটিকে আমরা সঠিক বৃদ্ধির হার হিসেবে দেখব যেটা কিনা কোষের অভ্যন্তরে কার্যকলাপকে নির্ধারিত করবে ke 𝜇𝑇 বিজুক্ত ke সমান 𝜇𝐴 𝑟𝑥 𝜇𝐴 𝑥 𝑥 এখানে সাবস্ট্রেট এর ব্যবহার লেখা যেতে পারে নির্দিষ্ট বৃদ্ধির হার হিসেবে যা কিনা নির্দিষ্ট ধারণ করতে সাহায্য করবে

আমার মনে হয় এখন আমাদের লেকচার শেষ করা উচিত তোমাদের সঙ্গে আবার লেকচার ফাইভে দেখা হবে